এরপরের খুবই গুরুত্বপূর্ণ অংশ হল যথাযত মেলানো আস্তরণ যা আমরা সম্পর্কে প্রথমে জ্ঞান নেব আর পরে ব্যবহার করবো এই বিষয় শুরু করার আগে আমরা দেখে নেব কেন absorbing boundary conditions বিফলে গেল আর এরপর এর সমাধান আমাদের কিছু সমাধান সুত্র আছে আর এরপর আমরা perfectly matched layers এর বিষয়ে এগোবো একটাই বিষয় আমায় উল্লেখ করতে হবে এই এর ব্যপারে যে এটা ৯০ এর দশকের নতুন সূত্র এই সূত্র তৈরি হয়েছিল ১৯৯০ এ আর এটা FDTD এর ওপর সংরক্ষিত নয় আবার FEM এ আমরা PML ব্যবহার করতে পারি আর অনেকে এটা করে গেছেন তাই আমি বলছি যে আমরা তত্ত্ব গত গঠনের দিক থেকে শুরু করবো আর এরপর ব্যবহার FDTD করবো কিন্তু আমরা এটা FEM এও ব্যবহার করতে পারি তাই absorbing boundary conditions এর বিফলতার প্রধান কারণ হল আমরা ডানদিক থেকে শুরু করা হয়েছিল একটা ক্ষতি সম্পন্ন মাধ্যম থেকে শুরু করে আমরা এই আলোচনায় উপনীত হতে পারি এই ক্ষতি সম্পন্ন মাধ্যমে আর কি পার্থক্য হল আগে যখন absorbing boundary condition দেখেছিলাম আমরা কি থেকে শুরু করেছিলাম একমাত্রিক শূন্য এই একমাত্রিক শূন্য মাধ্যমে সীমানা শর্ত ব্যবহার করেছিলাম আর আমরা দেখেছিলাম absorbing boundary condition টা একদম সঠিক এগুলো কোন প্রতিফলন এখানে দেয় নি তাই আমরা আমাদের আলোচনা একমাত্রিক স্তরে সীমাবদ্ধ রাখবো কিন্তু এটাকে একটা ক্ষতি সম্পন্ন মাধ্যমে পরিবর্তন করি যা কিনা একমাত্র পার্থক্য আর আমরা দেখতে পাবো ABC এর জন্য সঠিক নয় তাহলে দেখাই যাক কিভাবে তাই ক্ষতি সম্পন্ন মাধ্যম হল পরিবাহিতার গুণ সম্পন্ন যা শূন্য হতে পারে না আর এখন আমরা দেখবো এর জন্য ব্যাপারটা কতটা সহজ করা যায় তাই আমরা একটা বিক্ষিপ্ত মাধ্যম কে এর জন্য গ্রহন করবো না আমরা এমন একটা সাধারণ মাধ্যম নেব যেখানে D ε E → → → তাই একটা সাধারণ কম্পাঙ্ক নেওয়া হবে আমরা সবাই এ বিষয়ে বিশেষ অবগত যে ∇ × H J ∂E∂t যা হল ম্যাক্সওয়েল এর সমীকরণ এখানেও t আছে কিন্তু একই ভাবে এখানেও সব মনে রাখতে হবে তাই এখানে বোঝা গেল এখন ওহমের সূত্র দিয়ে এগুলো এখানে ∂∂t কে বদলে দিতে হবে jω দিয়ে তাই সব সমীকরণ t এর ওপর নির্ভরশীল আর আমরা ejωt নিয়ে এগোবো এক্ষেত্রে আমরা যা পাই তা এর আগে স্নাতক স্তরে দেখেছি তাই সাধারণ পদ্ধতি অনুসারে আমরা এখানে কার্যকরী তড়িৎ ভেদ্যতা নির্ণয় করবো আমরা তবে কি করবো না এখানে jωε0 কে নিয়ে আসতে হবে আর বাঁদিকে বন্ধনীর মধ্যে যা আছে তাও এরপর এটা যেরকম দেখতে হবে তার সাথে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মিল পাওয়া যায় তাই এটাকে আমরা εr ′ বলবো যা হল অবশ্যই জটিল এটা আসলে ম্যাক্সওয়েল এর সমীকরণের মতো আর এখানে আমরা σ 0 বসালেই পাবো ε ε0εr εr হল আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা ঠিক আছে এবার তবে কি করবো তাই একমাত্রিক মাধ্যম খুব সাধারণ ভাবে আমি দুটো ম্যাক্সওয়েল এর সমীকরণ নেবো এর কার্ল নেবো আর একটা তরঙ্গের সমীকরণ পাবো সেটা অনেকটা এরকম দেখতে হবে একমাত্র যা বদল থাকবে টা হল k02এর জায়গায় εr ′ সে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মান যাই হোক না কেন এটা এখানে চলে আসবে তাইএই পদটাকে আমরা বলবো k′2 আর আমরা এখানে তরঙ্গের সমীকরণটা বের করবো আমরা আর এখানে নির্ণয় করতে যাচ্ছি না ছাত্রছাত্রী আমরা একটা সমসত্ত্ব ক্ষয়িষ্ণু মাধ্যমের কল্পনা করে নিচ্ছি মানে জল বা ঐ জাতীয় কিছু আর এতে FDTD ব্যবহার করে দেখছি একমাত্র একমাত্রিক মাধ্যমে আমরা কোন বস্তুও এক্ষেত্রে নিচ্ছি না এবার আমরা দেখবো ক্ষয়িষ্ণু মাধ্যমে ABC এর কি প্রভাব আসে আমরা দেখেছিলাম ক্ষয় বিহীন মাধ্যমে ABC এক্কেবারে ঠিক ছিল কোন সমস্যা ছিল না এই তরঙ্গের সমীকরণটা সমাধান করলেই দেখবো এই সমাধান তো আগেও পেয়েছি অবাক হয়ার মতো কিছুই নেই k′2 টা কি এটা আগেও বলা হয়েছে k′2 k02εr ′ আর এখান থেকে k′2 পাবো এই রাশিমালার বর্গমূল হিসেবে জটিল রাশির বর্গমূল আবার একটা জটিল রাশই হয় আমি লিখতে চলেছি এটাকে kr jki এই ভাবে তাই এর সমাধান কে যোগ ও বিয়োগ দুটোই লেখা হল এটা থেকে তাই অগ্রগামী ও পশ্চাৎগামী দু ধরনের তরঙ্গ পাবো অগ্রগামী তরঙ্গ টা কেমন দেখতে হবে একইরকম ঠিক তাই আমি পেতে চলেছি ejωt−k′x ছাত্রছাত্রীঃ আর বিয়োগ এবার বাস্তব আর কাল্পনিক অংশে এই রাশিমালা কে ভেঙ্গে দেখি তাই এবার আমি ejωt−kr x করতে চলেছি বিয়োগটাও নেবো আমরা কি করবো এটা কি যোগ ও বিয়োগ তাহলে − j × j হয়ে যাবে যা কিনা আমায় দেবে a 1 ছাত্রছাত্রীঃ আর যোগ তাই আমরা একবার আর এটা পরীক্ষা করে নেবো যে এটা সেটা কিনা যা আমরা পেলাম এবার যা করতে হবে তা হল এটাকে যোগ হিসেবে লিখতে হবে এটা যোগ অথবা বিয়োগ হতেই পারেচিহ্ন টা মিশে যাবে ki তে আমি যদি এভাবে লিখি − kix এর চিহ্ন এর কি হবে আমরা কি করবো তরঙ্গ যদি ক্ষয়িষ্ণু মাধ্যমের মধ্যে দিয়ে যায় এটা কমে যাবে এটার মানও বৃদ্ধি পাবে না

ছাত্রছাত্রীঃ ছাত্রছাত্রীঃ এটা ঠিক ছাত্রছাত্রীঃ হ্যাঁ ঠিক কারণ না যে ছাত্রছাত্রীঃ কারণ একটা বিয়োগ অথবা x এর সাথে কোন একটা বিয়োগ চিহ্ন থাকবে ছাত্রছাত্রীঃ হ্যাঁ ঠিক আছে এটা যোগ বা বিয়োগ চিহ্ন খুব বেশি বিয়োগ চিহ্ন দেখা যাচ্ছে তাই তরঙ্গ যাবে আর ফিরে আসবে k′x হিসেবে এই তরঙ্গ কি কমতে থাকবে এর কমার হার ও বেশি হবে এটা কমছে কোন তরঙ্গ কোন দিকে যাচ্ছে এটা x অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে এখানে x কমতে থাকছে তাই তো এই তরঙ্গ ও এখানে কমতে থাকছে তাই এটা ভালো ভালো ভাবে দেখলে বোঝা যাবে এটা একটা ভৌত সমাধান দ্রুততার সাথে আমি বলতে চাইছি k′ যেটা এখানে লেখা হয়েছে jki হিসেবে kr ও ki দুটোই ধনাত্মক সংখ্যা যদি সময়ের বিপরীত চিহ্ন থাকে যদি e−jωt থাকে তবে কি হবে আমরা একটা যোগ চিহ্ন পাবো কারণ সময় টা কখনই সমস্যার ভৌত অবস্থা পরিবর্তন করতে পারবে না কিন্তু তরঙ্গ ক্রমহ্রাসমান তাই কিছু জায়গায় যেটার দিক উল্লেখ করা হয়েছে e−jωt হিসেবে কার্যকরী তড়িৎ ভেদ্যতা হিসেবে সেটার একটা ধনাত্মক কাল্পনিক অংশ থাকবে তাই আমরা কি করব আমাদের সেই পরিস্থিতি যেখানে আমরা ধরে নিচ্ছি এটা হল আমার সীমানা আর আমআর একটা তরঙ্গ আছে যেটা এখানে কার্যকর আর আমাদের এর প্রতিফলন বের করতে বলা হচ্ছে যখন মাধ্যম টা ক্ষয়িষ্ণু নয় আমরা দেখবো আমরা যা আগেই দেখেছি কিন্তু এখন কি হবে তাই সব মিলিয়ে কি পাবো এবার আমরা এই ব্যপারে আসছি তাই এটা হল সুত্রপাত তাই মোট ক্ষেত্রটি হল কার্যকরী ও প্রতিফলিত তরঙ্গের যোগফল তাই বেশি কিছু না বলে সরাসরি FDTD এ র ব্যবহার করছি এই যোগফলের ওপর আর সীমানা শর্ত কি আছে যা এখানে ব্যবহৃত হবে এটা কি ডানদিকের সীমানায় যোগ বা বিয়োগফল ∂E∂x 1c ∂E∂t 0 এটা হল সেটা যেটা আমরা ব্যবহার করবো তাই এটা হল অগ্রগামী কার্যকরী তরঙ্গ প্রতিফলিত তরঙ্গটা হল পশ্চাৎগামী তাই লিখতে হবে ejωt−kr x−kix আর পশ্চাৎগামী তরঙ্গ কে লিখতে হবে R ejωt−kr x−kix যেখানে R হল প্রতিফলন গুনাঙ্ক তাই এই দুটোকে একসাথে করে সীমানা শর্ত প্রয়োগ করতে হবে তাই স্পেসের সাপেক্ষে এই অবকলন গুলো একমাত্রিক হবে dx এর হিসেবে তাই এর প্রথম পদ কি হবে আমরা পাই − jkr আর − ki হল ∂∂x যা কার্যকরী ক্ষেত্রে R গুণ তবে আমরা পাবো jkr ki যা আবার ∂∂x থেকে এরপর আসবে 1c কিন্তু সময়ের অংশটা কোথায় jω Rjω 0 এটা ব্যবহৃত হবে ABC তে ABC তে একটা গাঁট আছে আমাদের হাতে যে আমরা সীমানা শর্ত ব্যাবহার করতে পারি একমাত্রিক বা দ্বিমাত্রিক ABC এর ব্যপারে আমরা 1c এর ওপরে cos θ বসাবো তাই কোনোভাবে c নিয়ে এখানে খেলতে পারা যাবে আমরা এখানে cos θ ও গুণ করতে পারি কিন্তু রাশিমালা কি হবে প্রথমে আমাদের Ki 0 এ দেখতে হবে তাই ক্ষয়িষ্ণু এবার কি হবে কিভাবে R 0 করবো তাই যদি আমি লিখি c ωkr তাহলেই হবে তবেই শূন্য প্রতিফলন গুনাঙ্ক পাওয়া যাবে কিন্তু যদি একটা ক্ষয়িষ্ণু মাধ্যম থাকে তবে ki0 হবে না আর তবে কোন আশা থাকবে না

এই রাশিমালাকে 0 করা যাবে না যেখানে সবসময় একটা কাল্পনিক অংশ থাকবে তাই বাস্তব অংশ 0হবে কিন্তু একটা প্রতিফলন গুনাঙ্ক থাকবে

ছাত্রছাত্রীঃ এরসাথে যদি ছাত্রছাত্রীঃ ωckr jki না ωc একটা বাস্তব সংখ্যা তবে এটা কিভাবে kr jki হতে পারে ছাত্রছাত্রীঃ হ্যাঁ তাই কিভাবে একটা বাস্তব রাশি একটা জটিল রাশির সমান হতে পারে তাই এখানে c এর কোন মান নেই যাতে আমি এর চারপাশে থাকতে পারে আর এই রাশিমালাকে 0করতে পারে তাই R 0 অসম্ভব তাই শেষ কথা এটা বলাই যায় যে একমাত্রিক ক্ষেত্রেও ABC অচল যদি মাধ্যম ক্ষয়িষ্ণু হয় তাই বাস্তবিক অর্থে এর চারপাশে কি হবে ধরে নেওয়া যাক ক্ষয়িষ্ণু মাধ্যমেই ABC ব্যবহার করতে হবে তবে এই তরঙ্গগুলো দেখলে আমরা এই ক্রমহ্রাসমান অংশটি কে কি বলবো ছাত্রছাত্রীঃ অন্তর্ধান তরঙ্গ হ্যাঁ ঠিক বলা হল আবার অন্তর্ধান তরঙ্গ তাহলে এগুলো হল অন্তর্ধান তরঙ্গ এই অন্তর্ধান তরঙ্গের একটা বৈশিষ্ট্য যা সীমানা শর্তে ব্যবহৃত হবে তা হল যে এগুলো স্পেসের সাথে ক্রমহ্রাসমান যদিও এখানে সীমানা শর্ত সঠিক নয় তাই এখানে বস্তু থেকে দূরে absorbing boundary condition ব্যবহার করতে হবে এটা বেঠিক হলেও তরঙ্গ টা ধাক্কা দেবে কিন্তু তবুও এটা ক্রমহ্রাসমান তাইবস্তু থেকে সিমানার বেশি দূরত্বে কৃতকার্য সম্পন্ন হবে আর এই সময় একে অবকলন করতে হবে একমাত্রিক ক্ষেত্রে এখন আমার কাছে একটা প্রতিফলিত ক্ষয় আছে মানে প্রতিফলন গুনাঙ্ক আছে যা আমরা আগেই দেখেছি তাই এগুলকে একসাথে নিয়ে বলা যায় দুটো কারণে এখানে ABC অচল প্রথমটা অবশ্যই এর অদ্ভুত কার্যকারিতা যেটা একটা প্রতিফলন গুনাঙ্ক তৈরি করে যা আমরা দেখেছি আর দ্বিতীয় টা হল ক্ষয়িষ্ণু মাধ্যম তাই এটা আমাদের অন্যকিছু করার জন্য অনুপ্রানিত করে আমরা এর একটা আলাদা সমাধান খুজছি যা গাণিতিক ভাবে বেশি বর হবে না আর আমাদের ভালো সঠিক সমাধান দেবে এই অংশ্তুকু পরিস্কার